আপনাকে আবার স্বাগত জানাই এটি হল বক্তৃতা নম্বর 41 আর এখানে আমরা স্প্যানিং সেট সম্পর্কে কথা বলব ভেক্টর স্পেসটি ডিফাইন করার জন্য আমাদের অনেকগুলি ধারণা তৈরি করা দরকার আর এটি তাদের মধ্যে একটি যাকে আমরা স্প্যানিং সেট বলি এখানে আমরা সবার প্রথমে লিনিয়ার স্প্যান সম্পর্কে কথা বলব আর তারপরে স্প্যানিং সেট সম্পর্কে কথা বলব তাহলে লিনিয়ার স্প্যান কি প্রদত্ত ভেক্টর 𝑣1 𝑣2 𝑣𝑛 এর ভেক্টরের লিনিয়ার স্প্যান সাধারণত আমরা এই 𝑣1 𝑣2 𝑣𝑛 এর স্প্যান হিসাবে চিহ্নিত করি এবং আমরা 𝑣1 𝑣2 𝑣𝑛 এই ভেক্টরগুলির লিনিয়ার কম্বিনেশনের সেট হিসাবে সংজ্ঞায়িত করি এখানে 𝜆1𝑣1 𝜆2𝑣2 ⋯ 𝜆𝑛𝑣𝑛 হল লিনিয়ার কম্বিনেশনটি সুতরাং এই ভেক্টররের লিনিয়ার কম্বিনেশন আর এই ল্যাম্বডা রিয়েল নাম্বারের সেটের মধ্যে পড়ে সুতরাং এটি প্রদত্ত ভেক্টরগুলির সমস্ত লিনিয়ার কম্বিনেশনের একটি সেট যাকে আমরা 𝑣1 𝑣2 𝑣𝑛 এর স্প্যান বলে থাকি তাই সমস্ত লিনিয়ার কম্বিনেশনের সংগ্রহকে 𝑣 ভেক্টর 𝑣1 𝑣2 𝑣𝑛 এর লিনিয়ার স্প্যান বলা হয় এবং এখানে যে সমস্যাটি আমরা এখন আলোচনা করব তা হল এই ভেক্টরটি 1 0 0𝑇 এটি একটি কলাম ভেক্টর তবে আমরা রো ভেক্টরগুলির সাথেও করতে পারি সুতরাং এখানে ভেক্টরগুলির স্প্যানে ভেক্টর 4 2 7𝑇 এবং 3 1 4T রয়েছে সুতরাং আমাদের মূলত এটা দেখা দরকার যে আমরা এই ভেক্টরটিকে এই দুটি ভেক্টরের একটি লিনিয়ার কম্বিনেশন হিসাবে লিখতে পারি কিনা কারণ এখানে প্রশ্নটি হল যে এই ভেক্টরগুলির স্প্যানের মধ্যে এই ভেক্টরটি রয়েছে কিনা সেটা তাহলে এই ভেক্টরগুলির স্প্যানটি কী এই দুটি ভেক্টরের সমস্ত লিনিয়ার কম্বিনেশনগুলি এবং এটি এই ভেক্টরগুলির এই স্প্যানের অন্তর্ভুক্ত কিনা তা পরীক্ষা করার জন্য আমরা কেবলমাত্র এই ভেক্টরটি এই দুটি ভেক্টরের একটি লিনিয়ার কম্বিনেশন কিনা তা যাচাই করে দেখব মূলত আমাদের দেখা দরকার যে আমাদের 𝜆1 এবং 𝜆2 কে খুঁজতে হবে যেখানে এই জাতীয় ল্যাম্বডাগুলি খুঁজে পাওয়া সম্ভব কি সম্ভব না বা সিস্টেমটি ইনকনসিস্টেন্ট বা এটি একটি কনসিস্টেন্ট সিস্টেম কিনা যা আমাদের 𝜆1 এবং 𝜆2 দিতে পারে সুতরাং এর উত্তর দিতে হলে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স এবং রো রিডিউস বা এচেলন ফর্মের ধারণাটিতে আবার ফিরে যেতে হবে কেবলমাত্র নোট করুন যে এই রো রিডিউস করা এচেলন ফর্মটি প্রায় আমাদের লেকচারগুলিতে খুব গুরুত্বপূর্ণ আমরা সমীকরণগুলির সিস্টেমটি সমাধান করার জন্য এই ধারণাগুলি ব্যবহার করব গাউস এলিমিনেশন বা বরং বলা যায় এই রো রিডিউস এচেলন ফর্মটি থেকে এটা রিডিউস করা হয়েছে কারণ একবার আমাদের এই রো রিডিউস এচেলন ফর্মটি পেলে তবেই আমরা ঠিক বলতে পারব যে আমরা এই প্রদত্ত সিস্টেম থেকে কী ধরণের সমাধান পাব এখন আমাদের এটিকে রো রিডিউস এচেলন ফর্মের মধ্যে হ্রাস করতে হবে এবং সেই ধারণাটিও আমরা বেশ কয়েকবার ব্যাখ্যা করেছি আমাদের এই এলিমেন্ট 0 তারপরে এই এলিমেন্ট 0 এই সমীকরণ নম্বর 1 এর সাহায্যে তৈরি করতে হবে তারপর আমাদের এই এলিমেন্ট 0 এই সমীকরণ নম্বর 2 এর সাহায্যে তৈরি করতে হবে সুতরাং এটি করে আমি সরাসরি এখানে রিডিউসড এচেলন ফর্মটি লিখছি এটি হল রো রিডিউস এচেলন ফর্ম এবং এখান থেকে এখনই আমরা উপসংহারে পৌঁছাতে পারি কারণ এখন এই আমাদের প্রথম কলামে একটি পিভট উপাদান রয়েছে দ্বিতীয় কলামেও পিভট উপাদান রয়েছে কিন্তু এখানে সমস্যাটি হল সমীকরণের ধারাবাহিকতার সাথে শেষ সমীকরণটি বলে যে 0 2 এর সমান যা এখানে সম্ভব নয় এর অর্থ হল আমরা এই সিস্টেমটি সমাধান করতে পারব না 𝜆1 এবং 𝜆2 এর জন্য এখানে কোনও সমাধান নেই কারণ আমাদের সমীকরণগুলি ইনকনসিস্ট্যান্ট সুতরাং আমরা প্রদত্ত সমীকরণ সিস্টেম থেকে কোনও সমাধান বের করতে পারি না আর সেইজন্য এই প্রশ্নটির উত্তর হল এই ভেক্টর ভেক্টর এবং এর স্প্যানে থাকে না এখানে আরও একটি দুর্দান্ত ফলাফল রয়েছে আমরা এর কোনো ফরম্যাল প্রমাণ দেখব না তবে আমরা কীভাবে এটি ঘটছে তার অন্তত কিছুটা দেখতে পাব সুতরাং যদি S কোনও ভেক্টর স্পেস V এর সাবসেট হয় তবে এটি SPAN𝑆 হয় SPAN𝑆 কী SPAN𝑆 হল সমস্ত ভেক্টরগুলির লিনিয়ার কম্বিনেশন যা V এর একটি সাবস্পেস এবং সুন্দর প্রপার্টিটি কী এই স্প্যানটির 𝑆 রয়েছে সুতরাং আমরা ভেক্টরের কালেকশন থেকে যেকোনও দুটি ভেক্টর নিই এবং তারপরে এর স্প্যানটি আপনাকে ভেক্টর স্পেস দেয় সুতরাং এটি হল 𝑆 যা সাবস্পেস যার অর্থ হল এটি একটি ভেক্টর স্পেস 𝑉 যার উপাদানগুলিকে আমরা তিনটি সাবসেট হিসাবে নিয়েছি এবং এটি সবচেয়ে ছোট আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যা এই S সেটটিতে সবচেয়ে ছোট সাবসেট তাই এর কোনও ছোট সাবসেট থাকতে পারে না যার মধ্যে s থাকবে এবং যা একটি ভেক্টর স্পেস হবে সুতরাং এটি হল ভেক্টরের সেট সহ সবচাইতে ছোট ভেক্টর স্পেস এখানে প্রমাণ করার একটা ধারণা দেখব আমরা ধরি যে এটি আমাদের সেট 𝑆 𝑣1 𝑣2 𝑣𝑛 এগুলি এই 𝑆 এর উপাদান এবং আমরা কী দেখাব যে এই S এর স্প্যান হল 𝑉 এর একটি ভেক্টর স্পেস ভেক্টর স্পেস দেখানোর জন্য আমাদের সেই দুটি প্রপার্টি দেখাতে হবে কারণ আমরা এখানে সাবস্পেসের কথা বলছি আমাদের নিশ্চিতভাবেই সেই দুটি প্রপার্টি দেখাতে হবে ক্লোজার প্রপার্টি এর অর্থ আপনি এই সেটটির যে কোনও দুটি উপাদান নিন এবং তাদের ভেক্টর এডিশন ও একই সেটের মধ্যে হওয়া উচিত এবং এছাড়াও যখন আমরা এই সেটটি একটি স্কেলার সংখ্যা দিয়ে গুণ করি তখন নতুন উপাদানটিরও এই S সেটটির মধ্যে থাকা উচিত সুতরাং এখানে ধরা যাক এই এবং এখন u SPAN এ রয়েছে আর v ও SPAN এ রয়েছে তাই আমরা এই u আর v কে ভেক্টর v এর লিনিয়ার কম্বিনেশন হিসাবে লিখতে পারি এখানে এটা একটা লিনিয়ার কম্বিনেশন আরও তে আমরা ভেক্টর vi এর লিনিয়ার কম্বিনেশন হিসাবে লিখতে পারি মনে রাখবেন যে এই λ গুলো এবং μ গুলো আলাদা হবে এবং অন্য স্কেলারগুলি যদিও এই u অন্য একটি ভেক্টর তাই এটি একটি লিনিয়ার কম্বিনেশন এখানে v একটা অন্য লিনিয়ার কম্বিনেশন যা অন্য আরেকটি ভেক্টর তাহলে আমাদের একটা আলাদা রকমের লিনিয়ার কম্বিনেশন রয়েছে এই দুটি ভেক্টর যা আমরা SPAN𝑆 থেকে নিয়েছি সেগুলি অবশ্যই v এর এর লিনিয়ার কম্বিনেশন হবে এখন যদি আমরা তাদের যোগ করি uv কে যদি যোগ করি তাহলে কি হবে এটা হবে সুতরাং এটা আবার v𝑖 এর একটা লিনিয়ার কম্বিনেশন হবে কারণ যখন λ গুলো এবং μ′ গুলো রিয়াল হবে তাদের যোগফলও রিয়াল হবে তাহলে আমাদের আবার একটা লিনিয়ার কম্বিনেশন হল এটাও SPAN𝑆 এ রয়েছে কারণ এই SPAN𝑆 টি v𝑖 এর সমস্ত লিনিয়ার কম্বিনেশন কে ধরে রাখে এবং এটিও একটি লিনিয়ার কম্বিনেশন সুতরাং নিশ্চিত ভাবে এটিও SPAN𝑆 এর মধ্যে রয়েছে আর একটা প্রোপার্টি যাকে বলা হয় ক্লোজার প্রপার্টি যেটা কিনা আমরা চেক করব যখন আমরা কোনো একটি কনস্ট্যান্ট মানকে কোন স্কেলার এর সঙ্গে গুন করব যেমন এখানে আমরা c বলে একটি স্কেলার নিয়েছি যদি আমরা স্কেলার c কে এই u ভেক্টরের সঙ্গে গুণ করি তাহলে আমরা কী পাব আমরা পাব এখানে c λi নয় সুতরাং যখন আমরা u লিখব কারণ u হল লিনিয়ার কম্বিনেশন ঠিক আছে সুতরাং এই u হলো একটা লিনিয়ার কম্বিনেশন যেটা আমরা এখানে লিখেছি λivi বলে এবং যখন আমরা কনস্ট্যান্ট দিয়ে একে গুন করবো এখানে স্কেলার c দিয়ে তখন কি হবে λivi সুতরাং এই ci λi কে যখন এই স্কেলার c দিয়ে গুণ করবো এখানে দুটো λi যেটা কিনা আর একটা রিয়েল নাম্বার এবং এটা হল vi এর আরেকটা লিনিয়ার কম্বিনেশন কম্বিনেশন একবার আমরা এই লিনিয়ার কম্বিনেশনটা পেলে এবং যেহেতু সমস্ত লিনিয়ার কম্বিনেশন গুলো SPAN এর মধ্যে থাকছে সুতরাং এই এলিমেন্টটিও SPAN এর মধ্যে থাকবে তাহলে আমরা এখানে কি দেখলাম যে ক্লোজার প্রোপার্টিটি প্রতিষ্ঠিত হয়েছে এর অর্থ হল এটা SPAN যা একটা ভেক্টরস স্পেস এবং আমাদের আর যা দেখানোর জন্য প্রয়োজন তা হল যে কোন সাব স্পেস যেটা কিনা S এর এলিমেন্ট কে ধরে রাখছে সেটাও SPAN এর মধ্যে থাকবে এর কারণটা পরিষ্কার কারণ হলো যে SPAN সমস্ত লিনিয়ার কম্বিনেশনকে ধরে রাখে সুতরাং ধরুন যদি আপনি বলেন যে একটা ভেক্টর স্পেস আমাদের একটা ভেক্টর স্পেস আছে যেটা এই S সেটটিকে ধরে রাখছে এখানে নিশ্চিতভাবে কারণ যদি এটা একটা ভেক্টর স্পেস হয় ধরুন w একটা ভেক্টর স্পেস যা S কে ধরে রাখে সুতরাং নিশ্চিতভাবে কারণ এটা একটা ভেক্টর স্পেস যা সমস্ত লিনিয়ার কম্বিনেশনগুলো নিয়ে তৈরি কারণ যখন আমরা দুটো এলিমেন্ট কে যোগ করি এটা অবশ্যই সেখানে থাকবে সুতরাং ঘটনাক্রমে সমস্ত লিনিয়ার কম্বিনেশনগুলো অবশ্যই w সেটের মধ্যে থাকবে তার অর্থ হল এটাও SPAN এ থাকবে এটা আমাদের বলে যে SPAN হল সবচেয়ে ছোট সাবস্পেস যেটা কিনা এই S কে ধরে রাখে কারণ যা কিছু এটা ধরে রাখে সেটা SPAN এও থাকে সুতরাং এটাই সবচেয়ে ছোট সাব স্পেস হতে পারে না সুতরাং আমরা কি শিখলাম যে এটা SPAN যদি আপনি SPAN থেকে কোন ভেক্টর নেন আর যদি এগুলোর একটা স্প্যান থাকে তবে সেটা এই ভেক্টর V এর একটা ভেক্টর সাবস্পেস তৈরি করবে আর একটা ব্যাপার আছে যাকে বলে স্প্যানিং সেট স্প্যানিং সেট কি এখানে v1 v2 v𝑛 সেটটি হলো V স্পেসের স্প্যানিং সেট সুতরাং আমরা বলি যে V ভেক্টরের সেটের এটা একটা স্প্যানিং সেট যেকোনো v এর জন্য যদি V ভেক্টর স্পেস থেকে কোন v এলিমেন্ট নেওয়া হয় তখন সেখানে এই স্কেলার টি বর্তমান থাকে যেখানে v হলো এই v গুলির লিনিয়ার কম্বিনেশনের সমান মূলত আমরা একে একটি ভেক্টর স্পেস V এর স্প্যানিং সেট বলে থাকি আমরা এই V কে লিনিয়ার কম্বিনেশন হিসাবেও লিখতে পারি অথবা আমরা এখানে যেটা লিখেছি v1 v2 v𝑛 একে V এর স্প্যান বলা হয় যদিনা V এর মধ্যে থাকা প্রতিটা v ভেক্টর v1 v2 v𝑛 লিনিয়ার কম্বিনেশন হয় সুতরাং এটা হল স্প্যানিং সেট এটা খুব গুরুত্বপূর্ণ একবার আমাদের এই স্প্যানিং সেট তৈরি হলে মূলত আমরা সেই ভেক্টর স্পেসের যে কোন ভেক্টরকে লিখতে পারি অথবা প্রদত্ত ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন ও করতে পারি সুতরাং উদাহরণস্বরূপ আমরা এই ভেক্টরটি নিতে পারি এটি স্প্যানিং সেটের রয়েছে আমাদের কি দেখতে হবে দেখতে হবে যে যদি আমরা এই থেকে যদি কোন এলিমেন্ট নিই তাহলে আমাদের এই তিনটি ভেক্টর দিয়ে অবশ্যই একটা লিনিয়ার কম্বিনেশন লিখতে পারবো এবং এটাকেই আমরা স্প্যানিং সেট বলি আসুন দেখি ভেক্টর স্পেস ℝ3 এর জন্য কীভাবে একটা স্প্যানিং সেট তৈরি করে যেকোনো ভেক্টরের জন্য আমরা বলে একটা সাধারন ভেক্টর নিই যাকে আমরা দ্বারা বলি যেটা ℝ3 এর যেকোনো ভেক্টর হতে পারে আমরা এর ওপর কোন কিছু নির্দিষ্ট করিনি তারা যেকোন রিয়েল নাম্বার হতে পারে অর্থাৎ এই ভেক্টরটি ℝ3 এর মধ্যে থাকতে পারে এবং এটা একটা সাধারন ভেক্টর যতক্ষণ পর্যন্ত এটা ℝ3 এর কোনো ভেক্টর হয় এবার আমরা কি করবো এখন আমরা দেখাবো যে এই ভেক্টরটি নির্দিষ্ট কোন কিছু ছাড়াই একটা সাধারণ ভেক্টর ℝ3 এর যেকোনো ভেক্টরকে আমরা এই প্রদত্ত ভেক্টরগুলির লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারি এবং এক্ষেত্রে কেন এটার ট্রিভিয়াল এটা হল এই স্ট্রাকচার টিকে আমরা পরে অন্য আর একটা নামে ডাকব একে স্ট্যান্ডার্ড ভেক্টর অথবা স্ট্যান্ডার্ড বেসিস বলা যেতে পারে এই টার্মিনোলজিগুলো আপনি পরে জানতে পারবেন এখানে আমাদের এবং রয়েছে আমাদের কি করতে হবে আমাদের প্রথম ভেক্টরটিকে v1 দিয়ে গুণ করতে হবে দ্বিতীয় ভেক্টরকে v2 দিয়ে এবং তৃতীয় ভেক্টরকে v3 দিয়ে গুণ করতে হবে এভাবে আমরা পাই সুতরাং ℝ3 ভেক্টর স্পেসের যেকোন ভেক্টরকে আমরা এবং এই ভেক্টরগুলির লিনিয়ার কম্বিনেশন হিসাবে লিখতে পারি যেটা কিনা এই বিশেষ ক্ষেত্রে ট্রিভিয়াল হচ্ছে আরেকটি উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব যেখানে ভেকটর গুলি হলো এবং আর এগুলিও ℝ3 এর একটা স্প্যানিং সেট এটা কি করে একটা স্প্যানিং সেট হচ্ছে আমরা ইতিমধ্যেই একটা উদাহরণ দেখেছি এখানে ভেক্টরগুলো নেওয়া হয়েছে এবং এটা আরেকটা সেট এবং আবার আমরা বলছি যে এটা ℝ3 এর একটা স্প্যানিং সেট হবে সুতরাং স্বাভাবিকভাবেই এই স্প্যানিং সেটটি ইউনিক নয় আমাদের ভেক্টরগুলির অন্য সেটও থাকতে পারে যেটা কিনা একই ভেক্টর স্পেসে স্প্যান হয় সুতরাং এখানে আরেকটি উদাহরণ রইল যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সেটটিও ℝ3 এর মধ্যে স্প্যান করছে তার অর্থ হলো এই ℝ3 এর যেকোনো এলিমেন্ট কে আমরা এই তিনটি ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারি এটার জন্য আমরা ℝ3 থেকে একটা সাধারণ ভেক্টর নেব আর এই কে ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখলে আমরা পাই এখন প্রশ্ন হলো আমরা কি এটাকে একটা লিনিয়ার কম্বিনেশন হিসাবে লিখতে পারি কারণ এটা ট্রিভিয়াল নয় আগেরটার মত যদিও এটা খুব একটা কঠিন নয় তাহলে আমরা কি করব আমরা আবার এই তিনটি সমীকরণ সমাধান করব

সুতরাং এটাকে রো রিডিউস এচেলন ফর্মে রিডিউস না করে আমরা সরাসরি সমীকরণটা কে সমাধান করতে পারি আমাদের কিছুই করতে হবে না কারণ এই তৃতীয় সমীকরণটি হল সুতরাং এখান থেকে আমরা সরাসরি উত্তর পাই যে আপনি দ্বিতীয় সমীকরণটি নিন যেটা কিনা সুতরাং দ্বিতীয় সমীকরণটি আমাদের দিচ্ছে এবং এটা সমীকরণ নম্বর 1 যেটা কিনা আমরা লিনিয়ার কম্বিনেশনটি পাই যেকোনো ভেক্টর কে এতো আমার এই ভেক্টরগুলোর একটা লিনিয়ার কম্বিনেশন হিসাবে লিখতে পারি ফর্মটি হল v3 প্রথম ভেক্টর v2 v3 দ্বিতীয় ভেক্টর এবং v1 v2 তৃতীয় ভেক্টর আবার আমরা এই উদাহরণে দেখেছি যে এটা একটা আলাদা সেট আগের উদাহরণ এর থেকে আলাদা কিন্তু এটিও ℝ3 এর একটা স্প্যানিং সেট এখন আমরা কি দেখব এটা আমাদের তিন নম্বর উদাহরণ আমরা দেখছি যে আমরা আগের উদাহরণ থেকে এবং এই ভেক্টর গুলি নিয়েছি আর আমরা আরেকটা বেশী ভেকটর নিয়েছি সুতরাং আমরা এখানে আরও একটা বেশি ভেক্টর নিয়েছি আর আমাদের সেটটা আরো বড় হল এবং এক্ষেত্রেও এটা ℝ3 এর স্প্যানিং সেটের মধ্যেই থাকছে কি করে আমরা সেটা দেখব আগের সেটটির সঙ্গে আমরা একটি বেশি ভেক্টর যোগ করেছি এবং এটিও একটা স্প্যানিং সেট হচ্ছে সুতরাং আপনার আলাদা এলিমেন্টের সেটও থাকতে পারে এই স্প্যানিং সেটের মধ্যে আমি বলতে চাইছি যে একেবারে আলাদা এলিমেন্টও এই সেটের মধ্যে থাকতে পারে সুতরাং এখানে আমরা এখন দেখব যে কি করে এটা স্প্যানিং সেট হচ্ছে যে কোন সাধারণ ভেক্টর যেটা আমরা আবার ধরে নিচ্ছি এই লিনিয়ার কম্বিনেশনের ক্ষেত্রে যে যদি আমরা কে এই চারটি ভেক্টরের একটা লিনিয়ার কম্বিনেশন হিসাবে লিখি তাহলে আমরা পাই

সুতরাং আমাদের এখানে এই রিডিউস ফর্মটি আছে এবং এখন আমরা এই রিডিউস ফর্মটি থেকে কী দেখব যে আমরা ল্যাম্বডাগুলো পাব না এখনও পাব না আবার সেই পিভট এলিমেন্টে ফিরে যাই সুতরাং প্রথম কলামে একটা পিভট আছে দ্বিতীয় কলামটির একটি পিভট এলিমেন্ট আছে এবং তৃতীয় কলামটিরও একটা পিভট এলিমেন্ট আছে আমাদের তিনটি পিভট এলিমেন্ট আছে এবং এখানে আমাদের কোন পিভট এলিমেন্ট নেই এটা কোন পিভট এলিমেন্ট নয় সুতরাং এই λ টি 4 এর সঙ্গে রয়েছে λ4 একটা ফ্রী ভ্যারিয়েবেল এবং অন্য সমস্ত λ গুলো এই λ4 এর উপর নির্ভর করে থাকে তাহলে আমরা এখন কি পেলাম এই প্রশ্নের উত্তর হলো যে আমাদের এই রকমের λ রয়েছে যেগুলো এর সঙ্গে যুক্ত হবে এবং এখনো পর্যন্ত এক্ষেত্রে আমাদের অনেকগুলি উপায় আছে আমাদের এই λ গুলো থেকে এর জন্য অনেকগুলি উপায় আছে যদিও এটা এখন ইউনিক নয় এখন এই উপস্থাপনাটা ইউনিক নয় যতক্ষণ না পর্যন্ত আগের কেসে কেউ খুব ভালভাবে দেখছে এবং এই এচেলন ফর্ম করছে তাহলে আমরা কী পাব আমরা এই কলামটি পাব না যদি আমরা শুধু এই তিনটি উদাহরণ বিবেচনা করি সুতরাং আমরা এই প্রতিটি কলাম পাব যাদের পিভট রয়েছে এবং সেটা এই অজানা গুলির সংখ্যার λ গুলির সংখ্যার সমান সেক্ষেত্রে আপনি একটা ইউনিক উপস্থাপনা পাবেন সুতরাং আগের উদাহরণে যখন আমাদের এই ভেক্টরটি ছিল না আমাদের ইউনিক উপস্থাপনাটি প্রদত্ত ভেক্টরের সাপেক্ষে ছিল কিন্তু এক্ষেত্রে এখন কি হয়েছে আমাদের কোন ইউনিক উপস্থাপনা নেই কিন্তু আমাদের একটা উপস্থাপনা রয়েছে আমরা এই ℝ3 এর যেকোনো ভেক্টরকে এই চারটি ভেক্টরের সাপেক্ষে লিখতে পারি সুতরাং যদিও এটা একটা স্প্যানিং সেট শুধু আগের উদাহরণ থেকে এই উদাহরণে পার্থক্য হল যে এখানে আমাদের একটা নন ইউনিক উপস্থাপনা রয়েছে যেটা কিনা আমরা এখন λ4 ধরলাম আর তারপর λ1 λ2 λ3 বের করব আমাদের কাছে এখন মূলত অসীম সংখ্যক সমাধান রয়েছে তাই এটি আমাদের একটি নন ইউনিক উপস্থাপনা প্রথম দুটি উদাহরণের মধ্যে আমাদের একটি ইউনিক উপস্থাপনা রয়েছে সুতরাং এখানে এটাই পার্থক্য ছিল এবং এখন এই ক্ষেত্রে আমাদের একটি নন ইউনিক উপস্থাপনা আছে উদাহরণ 4 এ ফিরে আসি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তিনটি ভেক্টর রয়েছে সেগুলি হল এবং এই তিনটি ভেক্টর কিন্তু তারা উদাহরণ 1 এ ℝ3 স্প্যান করেনি উদাহরণ 2 তে আমাদের তিনটি ভেক্টর আছে আর তারা ℝ3 তে স্প্যান করেছে অর্থাৎ ℝ3 এর যেকোনো ভেক্টরকে আমরা প্রদত্ত ভেক্টরগুলির সাপেক্ষে লিখতে পারি সুতরাং উদাহরণ 1 এ আমাদের এবং ছিল সুতরাং এই তিনটি ভেক্টর উদাহরণ 1 এ ছিল উদাহরণ 2 তে আমাদের এবং ছিল সুতরাং এটা ছিল উদাহরণ 2 থেকে সুতরাং এগুলির সাথে যদিও তাদের ℝ3 থেকে তিনটি আলাদা উপাদান রয়েছে তারা স্প্যান করে তারা ℝ3 কে স্প্যান করে এর অর্থ ℝ3 এর যে কোনও উপাদানকে আমরা এই ভেক্টরগুলির সাপেক্ষে লিখতে পারি তবে এখন এই ক্ষেত্রে আমরা কী দেখব যে এটি আপনার পক্ষে সম্ভব নয় যে আপনি ℝ3 থেকে যে কোনও তিনটি উপাদান নিয়ে নেবেন এবং এই স্প্যানিং সেটটি তৈরি করবেন এটা কীভাবে পরীক্ষা করব আমরা স্বাভাবিক ভাবেই একটা ভেক্টর ধরে নেব আর আমরাকে λ1 λ2 λ3 এর সাপেক্ষে লেখার চেষ্টা করব তাহলে আমাদের এখানে ভেক্টর অগমেন্টেড ম্যাট্রিক্স রয়েছে এখন কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স করলে হয় এখন আমরা এক্ষেত্রে কি দেখলাম আমাদের এখানে পিভট রয়েছে এবং এটা পিভটটি ভুলে গেছে এখানেই আমাদের একটা অসঙ্গতি রয়েছে অসঙ্গতি কারণ এগুলোই রিয়েল নাম্বার হতে পারে কারণ আমাদের ভেক্টর ℝ3 থেকে এবং ℝ3 থেকে ইচ্ছামত যেকোনো ভেক্টরকে নেওয়া যেতে পারে সুতরাং আমরা শুধুমাত্র এটা দেখি না যে এটা শূন্য হবে এটা একটা নন জিরো হবে অনেক ক্ষেত্রে এবং তারপরে জিরো নন জিরো এর সমান এমনটাই আমরা পাচ্ছি সুতরাং ℝ3 থেকে একটা সাধারন কে দিয়ে এই সিস্টেমটি সমাধান করা যায় না এর অর্থ হল সিস্টেমটি ইনকনসিস্টেন্ট আর তাই এক্ষেত্রে আমি এই প্রদত্ত ভেক্টর গুলির একটা লিনিয়ার কম্বিনেশন হিসাবে লিখতে পারিনা সুতরাং আমরা কি দেখলাম যে শুধু সংখ্যাই গুরুত্বপূর্ণ নয় যে আমরা এখানে ℝ3 থেকে তিনটি এলিমেন্ট নিয়েছি তৃতীয় উদাহরণে ℝ3 থেকে চারটি নিয়েছি আর প্রথম দুটি উদাহরণে আমরা শুধুমাত্র তিনটি এলিমেন্ট নিয়েছি প্রথম দুটি ক্ষেত্রে শর্তে ℝ3 থেকে প্রদত্ত ভেক্টরের সাপেক্ষে আমাদের একটি ইউনিক উপস্থাপনা ছিল তৃতীয় উদাহরণে যেখানে আমরা 4 টে নিয়েছি সেটিও স্প্যানিং সেট ছিল তবে সেখানে আপনি ℝ3 থেকে প্রদত্ত ভেক্টরের নন ইউনিক উপস্থাপনা পাচ্ছেন এবং এখন এই উদাহরণে যদিও আমাদের কাছে ℝ3 থেকে তিনটি ভেক্টর রয়েছে তবে তারা ℝ3 থেকে কোনও সাধারণ উপাদান বা সাধারণ ভেক্টরকে উপস্থাপন করতে যথেষ্ট নয় সুতরাং এটি ℝ3 এর স্প্যানিং সেট গঠন করে না So there is a lot more to discuss on this spanning set and that will follow in the next lectures সুতরাং এই স্প্যানিং সেটটিতে আরও অনেক আলোচনা করার দরকার রয়েছে এবং এটি পরবর্তী বক্তৃতাগুলিতে আমরা দেখব এখানে উপসংহারটি হল যে এই লিনিয়ার স্প্যানটি কিছুই নয় কিন্তু প্রদত্ত ভেক্টরের সমস্ত লিনিয়ার কম্বিনেশনগুলো এবং স্প্যানিং সেট যেটা v এর v1v2 vn একে আমরা একটি স্প্যানিং সেট বলব যদি এই v এর কোনও ভেক্টর থাকে যাকে আমরা এই ভেক্টরের মত করে উপস্থাপনা করতে পারি আমরা বলব যে এটি একটি স্প্যানিং সেট এই বক্তৃতাটি তৈরি করার জন্য ব্যবহৃত রেফারেন্সগুলি এখানে রয়েছে এবং আপনার মনোযোগের জন্য আপনাকে অনেক ধন্যবাদ